এটি কোর্সের শেষ অংশ তাই এখন DC মোটর স্পীড কন্ট্রোল এর জন্য আমরা জানি যে ব্যাক Emf ∅ Z n 60 P A হবে কোথাও আমি N ব্যবহার করেছি কিন্তু একই জিনিস বন্ধনীতে এটি ছোট n N লেখা হয়েছে সুতরাং কোন বিভ্রান্তি নেই এবং Eb আসলে জানেন যে ব্যাক Emf Eb V আর্মেচার সার্কিটের ড্রপ হবে এটি আর্মেচার সার্কিটে ভোল্টেজ ড্রপ যা ∅ ra হয় এখানে একটি DC মোটরের গতি নিম্নলিখিত পদ্ধতিতে পরিবর্তন করা যেতে পারে একটি হল V মোটরের আর্মেচারে প্রয়োগ করা ভোল্টেজ ডিফারেন্স এর মাধ্যমে আসলে প্রয়োগ করা ভোল্টেজ পরিবর্তিত হতে পারে আর একটি জিনিস হল অ্যামিটার সার্কিটে রেজিস্ট্যান্স প্রয়োগ করে আর্মেচারের ভোল্টেজ কমানো এবং 3 নম্বর হল ফিল্ড কারেন্ট পরিবর্তন করে এবং ফিল্ড ফ্লাক্স পরিবর্তন করে এইগুলি পরিবর্তন করার 3 টি ভিন্ন উপায় এখন এখানে একটি DC শান্ট মোটরের স্পীড কন্ট্রোল এর বিষয়ে দেওয়া হল একটি DC শান্ট মোটরের স্পীড কন্ট্রোলের সবচেয়ে সাধারণ পদ্ধতি হল এটি নিয়ন্ত্রণ করার সময় ফিল্ড নিয়ন্ত্রণকারী রেজিস্ট্যান্স অ্যাডজাস্ট করে ফিল্ড স্ট্রেন্থ নিয়ন্ত্রন করা সুতরাং যদি বাস্তবে সার্কিটটি দেখেন এখানে একটি ফিল্ড লার্নিং এবং একটি এডিশনাল রেজিস্ট্যান্স সংযুক্ত করা হয়েছে এটি একটি পরিবর্তনশীল রেজিস্ট্যান্স যদি প্রকৃতপক্ষে এই রেজিস্ট্যান্সের তারতম্য হয় তাহলে ফিল্ড কারেন্টও পরিবর্তিত হবে উদাহরণস্বরূপ ধরুন এই রেজিস্ট্যান্স হল Rf ধরুন এটি হল Rf সুতরাং যেমন এখানে Rf এবং এই ফিল্ড রেজিস্ট্যান্স হল Rf সুতরাং যখন আসলে ফিল্ড কারেন্ট কী তা খুঁজে বের করার চেষ্টা করুন সুতরাং ∅ V Rf Rf হবে এই Rf যাইহোক এটি এই ফাইলের উইন্ডিং এবং এই Rf এখানে সার্কিটের ফিল্ড রেজিস্ট্যান্স এবং rf আসলে এখানে পরিবর্তনশীল রেজিস্ট্যান্স হয় সুতরাং যদি প্রকৃতপক্ষে স্বাভাবিকভাবে এই রেজিস্ট্যান্সের পরিবর্তন করা যায় তবে ফিল্ডের কারেন্ট হ্রাস পাবে কারণ আসলে রেজিস্ট্যান্সের সঙ্গে ফিল্ডের কারেন্ট যোগ করলে এটি হ্রাস পাবে সুতরাং এখানে এটি ফ্লাক্স কারেন্টের প্রপ্রোশনাল হবে সুতরাং স্বাভাবিকভাবেই যে আসলে যে ফ্লাক্স বলা হয় তাও হ্রাস পাবে এখানে আমরা এর ক্যারেক্টারিস্টিক দেখতে পাব এখানে এর ফিল্ড কারেন্ট কমে যাবে যদি ফিল্ড কারেন্ট বাড়ে তাহলে সেই ফিল্ডেও ফ্লাক্স বৃদ্ধি পাবে এখানে সার্কিট কানেকশন এবং ফ্লাক্স এর মধ্যে সম্পর্ক ∅ হয় এটি এই উপরের চিত্রে দেখানো হয়েছে এই পদ্ধতিতে একটি ভেরিয়েবল রেজিস্ট্যান্সকে শান্ট ফিল্ডের সাথে সিরিজে সংযুক্ত করা হয় যা এই ডায়াগ্রামে দেখানো হল সুতরাং এই গতি আসলে ফ্লাক্সের ইনভার্সলি প্রপ্রোশনাল হয় এখানে প্রয়োগকৃত ভোল্টেজ পরিবর্তন করা হয় না এবং ব্যাক Emf কে ধ্রুবক হিসাবে বিবেচনা করা যেতে পারে এই সমীকরণটি জানি যে Eb ব্যাক Emf KK ∅ n হয় সুতরাং এখানে K হল ধ্রুবক এবং এটি হল I এর প্রপ্রোশনাল এখানে এটি ফিল্ড কারেন্ট হবে সুতরাং এখানে Eb তাহলে K ∅ n হবে সুতরাং এখানে ফ্লাক্স ইনভার্সলি প্রপ্রোশনাল হবে যখন প্রয়োগ করা ভোল্টেজ পরিবর্তন করা হয় না এবং ব্যাক Emf কে ধ্রুবক হিসাবে বিবেচনা করা যেতে পারে তার মানে Eb K ∅ n হবে সুতরাং যদি প্রকৃতপক্ষে ভোল্টেজ ধ্রুবক হয় তাহলে Eb প্রকৃতপক্ষে ধ্রুবক হবে সুতরাং n ইনভার্সলি প্রপ্রোশনাল হয় সুতরাং ফ্লাক্স ∅ এর প্রপ্রোশনাল হবে তার মানে যদি ফিল্ড কারেন্ট বাড়ে n কমে যাবে তাই এই কারণেই এই ক্যারেক্টারেস্টিকটি দেখতে অনেকটা রেক্টাঙ্গুলার হাইপারবোলার মতো হয় সুতরাং এটি n rpm এবং এটি হল ফিল্ড কারেন্ট সুতরাং এই এর ক্যারেক্টারেস্টিক হয় পরেরটি হল এইভাবে শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স বৃদ্ধির ফলে শান্ট ফিল্ড কারেন্ট কমে যায় ফ্লাক্স কমে যায় এবং গতি বৃদ্ধি পায় কারণ এটির ইনভার্সলি প্রপ্রোশনাল হয় একইভাবে শান্ট ফিল্ড সার্কিটে রেজিস্ট্যান্স কমলে শান্ট ফিল্ড কারেন্ট বাড়ে তাই ফ্লাক্স বাড়ে এবং গতি কম হয় এটি এর একটি পদ্ধতি আরেকটি হল আর্মেচার রেজিস্টর এর রেজিস্ট্যান্স কন্ট্রোল মেথড এই পদ্ধতিতে রেজিস্ট্যান্স আসলে এখানে এটিকে আরমেচার সার্কিটের সাথে সিরিজে যুক্ত করা হয় এর সাথে R রেজিস্ট্যান্স এখানে যুক্ত হয় এবং এখানে আর্মেচার রেজিস্ট্যান্স থাকে এটি r1 এবং এটি ছোট ra এবং এটি হল ফিল্ড কারেন্ট এখানে কিছুই নেই সুতরাং আর্মেচার সার্কিটে রেজিস্ট্যান্স বাড়ানো হয় সুতরাং এই সার্কিটে আসলে kvl প্রয়োগ করলে Eb V Ia R ra ra হবে এটি আসলে আর্মেচার রেজিস্ট্যান্স হয় সুতরাং আর্মেচার সার্কিটে রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে এটি I ra হবে এখানে ক্যাপিটাল R বাড়লে ড্রপও বৃদ্ধি পাবে অতএব Eb কমবে এবং মোটরের গতি হ্রাস পাবে কারণ ব্যাক Emf Eb K ∅ n হয় কারণ এখানে আমরা সেই রেজিস্ট্যান্স R সন্নিবেশিত করেছি সুতরাং এই ড্রপ বাড়বে তাই Eb কমবে সুতরাং এখানে ফিল্ড কারেন্ট ∅ ধ্রুবক হয় কারণ এখানে সংযুক্ত করা হয় এই ভোল্টেজ V ধ্রুবক হয় সুতরাং সেই ফিল্ডে ∅ও ধ্রুবক থাকে সুতরাং Eb কমার কারণে n এর গতিও কমে যাবে সুতরাং প্রায় রৈখিকভাবে এটি পরিবর্তিত হওয়া উচিত সুতরাং এখানে মোটরের গতি আসলে বাড়ানো যায় না এই কারণে Eb কমে যাবে অর্থাৎ এই কারণে এখানে r যোগ হয়েছে তাই Eb কমছে সুতরাং এই ক্যারেক্টারিস্টিক আসলে সহজে আঁকা যেতে পারে এখন দ্বিতীয়টি হল DC সিরিজের মোটরের স্পীড কন্ট্রোল এখন এটি শান্টের জন্য সুতরাং সেখানে আসলে কিছুই নেই আসলে একটি রেজিস্ট্যান্স R রাখুন এই কারণে সেখানে ভোল্টেজ ড্রপ হবে এবং ফিল্ড কারেন্ট স্থির থাকবে সুতরাং ব্যাক Emf কমবে তাই গতি কমবে সুতরাং এই পদ্ধতিটি আসলে শুধুমাত্র মেশিনের গতি কমাতে পারে এখন পরবর্তী হল একটি DC সিরিজের মোটরের স্পীড কন্ট্রোল DC সিরিজের মোটর ফিল্ড উইন্ডিং আমরা দেখেছি এটি আর্মেচারের সাথে সিরিজে T সাথে সংযোগ স্থাপন করে আমরা এটাকে ড্রাইভার বলেছিলাম ভেরিয়েবল রেজিস্ট্যান্স গুলো এখানে প্যারালাল থাকে সুতরাং এখানে DC সার্কিট বিশ্লেষণের জন্য এটি একটি সহজ সমান্তরাল সার্কিট হবে সুতরাং এটিকে সংযুক্ত করার সাথে সাথে এটি পরিবর্তনশীল হবে এটির 1 অংশ হল মোট আর্মেচার কারেন্ট এটি মোট কারেন্ট ∅ যাচ্ছে এবং এখানে ফিল্ড উইন্ডিং এর মধ্য দিয়ে প্রবাহিত হবে মানে Ia If I ∅ হবে সুতরাং মূলত এখানে একটি ডাইভার্টার যোগ করে এই ফিল্ডের কারেন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব ডাইভার্টার মানে কারেন্টের অংশটি এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মাধ্যমে ডাইভার্ট করা হয় সুতরাং একটি সিরিজ মোটর এই স্পীড কন্ট্রোল ডাইভার্টার ব্যবহার করে সুতরাং সিরিজ মোটরের স্পীড কন্ট্রোলের এই পদ্ধতিটি হল এক্সাইটেড কারেন্টকে পরিবর্তন করে ফিল্ড ফ্লাক্সের পরিবর্তন করা কারণ এক্সসাইটেড কারেন্ট মানে ফিল্ড কারেন্ট এখানে ফিল্ড উইন্ডিংয়ের সাথে রেগুলেটিং রেজিস্ট্যান্স সমান্তরালভাবে সংযুক্ত রয়েছে এটি ডাইভারটার রেজিস্ট্যান্স হিসাবে পরিচিত এখানে ফিল্ড কারেন্টকে ডাইভার্ট করে নিয়ন্ত্রিত করা যেতে পারে সুতরাং এই মেইন কারেন্ট সুতরাং কারেন্টের কিছু অংশ এর মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে রেফার টাইম 0858 সুতরাং এখানে ফিল্ড কারেন্ট আসলে কমে যাবে

আরেকটি উপায় হল একটি বিকল্প ব্যবস্থা হিসাবে একটি ট্যাপড ফিল্ড কন্ট্রোল ব্যবহার করা এখানে সিরিজ ফিল্ড টার্নের সংখ্যা বিভিন্ন হয় এখন এই ফিল্ডের কি হবে এটি মূলত একটি সিরিজ ফিল্ড এখানে অনেক জায়গায় ট্যাপ করা হয়েছে এটি ট্যাপ করা হয় যদি আসলে এই ট্যাপটিকে স্বাভাবিকভাবে কানেক্ট করা হয় আসলে এখানে এই পথটি এটিকে অনুসরণ করবে এখানে যদি আমি এটি চিহ্নিত না করে থাকি তবে এটি A1 A2 এবং এটি হবে এবং আসলে এই ট্যাপটি এখান থেকে ফিল্ডটির মাধ্যমে কারেন্ট নিয়ন্ত্রণ করতে পারে সুতরাং এইভাবে এটিকে ট্যাপড ফিল্ড কন্ট্রোলও বলা হয় এটিকে আসলে সিরিজ মোটরের স্পীড কন্ট্রোল বলে সুতরাং এগুলি শুধুমাত্র প্রথম বছরের স্তরের জন্য এখন নম্বর 3 যে যদি একটি রেজিস্ট্যান্স কানেক্ট করা হয় যেখানে আবার সিরিজ মোটরকে আরমেচার সার্কিটের সাথে সিরিজে কানেক্ট করা হয় ব্যাক Emf হিসাবে রেজিস্ট্যান্স অ্যাডজাস্ট করে এখানে মোটরের গতি কমানো যায় এখানে আসলে T1 ফিল্ড উইন্ডিং সহ সিরিজ রেজিস্ট্যান্স আছে এখানে রেজিস্ট্যান্সের এই আর্মেচারটি হল ra সুতরাং এটি আর্মেচার এবং এটি হল Rse এবং এটি হল R তাই ব্যাক Emf Eb V ∅ R Rse ra হবে এই Rse হল এখানে সিরিজ ফিল্ড উইন্ডিং রেজিস্ট্যান্স সুতরাং সেই ফিল্ডে আমরা রেজিস্ট্যান্স R যোগ করছি সুতরাং তাই রেজিস্ট্যান্স এই ফিল্ডেও আর্মেচারের গতি R কমানো যেতে পারে কারণ বাস্তবে তা করলে ব্যাক Emf কমে যাচ্ছে সুতরাং ব্যাক Emf এর রেজিস্ট্যান্স অ্যাডজাস্ট করার মাধ্যমে বর্তনীতে রেজিস্ট্যান্স এর পরিবর্তন ঘটে সুতরাং যদি আসলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় স্বাভাবিকভাবেই ব্যাক Emf কমে যাবে সুতরাং সেভাবে গতি কমানো যেতে পারে সুতরাং এইভাবে শান্ট মোটর নিয়ন্ত্রণ করা হয় সুতরাং পরবর্তী হল DC মোটর বা শান্ট মোটরের রিভার্সাল রোটেশন ধরুন এটি শান্ট মোটরের কানেকশন এবং এখানে F1 F2 হল ফিল্ড টার্মিনাল এবং A1 A2 আর্মেচার টার্মিনাল এখন যদি ফিল্ড টার্মিনালকে ইন্টারচেঞ্জ করতে হয় তাহলে এখানে F1 F2 সংযুক্ত করতে হবে কিন্তু এখন এই বিন্দুটির এখানে প্রকৃতপক্ষে এই ফিল্ডটিতে প্রবাহিত হচ্ছিল অর্থাৎ I1 থেকে F2 এই কানেকশনটি প্রবাহিত হচ্ছে F2 থেকে F1 এবং এই টর্কটি এর গুণফল ∅ ∅ এর প্রপ্রোশনাল হবে এবং ∅ কারেন্টের ফিল্ড প্রপ্রোশনাল হবে সুতরাং সেই ফিল্ডে যা ঘটবে সেই ফিল্ডের উইন্ডিং কারেন্টে প্রপ্রোশনাল হয় সুতরাং মেশিনটি এখানে বিপরীত দিকে ঘুরবে এটি ঘড়ির কাঁটার দিকে দেখানো হয়েছে প্রকৃতপক্ষে এটি শুধুমাত্র ফিল্ডের উইন্ডিং কানেকশনকে বিপরীত করে এখন এখন যদি আসলে ইন্টারচেঞ্জ হয় এখন ফিল্ডটিকে F1 থেকে F2 এর আর্মেচার কানেকশনকে ইন্টারচেঞ্জ করুন তার মানে এর এখানে টার্মিনাল থাকে এবং 1 এর জন্য A1 এবং A2 ফিল্ডে বিপরীত হবে অর্থাৎ এখানে আর্মেচার কারেন্ট পরিবর্তিত হয় কিন্তু ফিল্ড কারেন্টের দিক একই থাকে সুতরাং মেশিন বিপরীত দিকে ঘুরবে তার মানে আসলে ফিল্ড কানেকশন পরিবর্তীত হবে অর্থাৎ মেশিন বিপরীত দিক ঘোরাতে হবে ইন্টারচেঞ্জ অদল A1 A2 উভয় মেশিন একই দিকে রোটেট করবে প্রকৃতপক্ষে ∅ এই 2 এর গুণফল হবে সুতরাং সেই ফিল্ডে উভয় আর্মেচার কারেন্ট এর দিকই পরিবর্তিত হয় সুতরাং মেশিন একই দিকে ঘুরবে তার মানে ইন্টারচেঞ্জ মেশিন বিপরীত দিকে ঘোরাতে হবে আরেকটি জিনিস হল টার্মিনাল ভোল্টেজ এর জন্য এটি এবং এটি হল এবং যদি আমরা এই টার্মিনালটি ইন্টারচেঞ্জ করি ধরুন যদি আমি কানেক্ট করি এবং যদি আমি মেশিনের সাথে সংযুক্ত করি তবে একই দিকে ঘুরবে পরীক্ষাগারে এটি আসলে সহজেই যাচাই করতে পারেন কারণ যদি ইন্টারচেঞ্জ ঘটে ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্ট উভয় দিকই পরিবর্তন হবে সুতরাং শেষ পর্যন্ত টর্ক ∅ ∅ হবে তার মানে সাধারণত টর্ক ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্টের গুণফলের প্রপ্রোশনাল সুতরাং উভয় দিক পরিবর্তন হচ্ছে সুতরাং মেশিন ঘোরানো হবে যা আসলে একই দিকে কল করে সুতরাং যদি প্রকৃতপক্ষে এই পোলারিটি ইন্টারচেঞ্জ করা হয় তবে এটি একই দিকে ঘুরবে যদি প্রকৃতপক্ষে rb ফিল্ড এবং আর্মেচার উভয় ইন্টারচেঞ্জ হয় তবে এটি একই দিকে ঘুরবে তবে ফিল্ড বা আর্মেচার উভয়ই প্রকৃতপক্ষে ইন্টারচেঞ্জ হয় তবে এটি বিপরীত দিকে ঘুরবে সুতরাং এটি খুব সহজ জিনিস হয় সুতরাং এখন সিরিজ মোটরের জন্য এখানেও F1 F2 আছে A1 A2 আছে এবং ∅ সিরিজ মোটরের জন্য ফিল্ড কারেন্ট আসলে ইন্টার চেঞ্জ ঘটে এখানে এই বিন্দুটি F2 এবং এই বিন্দুটি T2 সাথে সংযুক্ত থাকে এখানে ফিল্ডটি F1 থেকে F2 এর দিকে রিভার্স ইন্টারচেঞ্জ হয় এই ভাবে এখানে দিক পরিবর্তন করা যাবে এটা দেখানো হয় আসলে ঘড়ির কাঁটার দিকে কিন্তু এখানে আসলে ফিল্ড কারেন্ট দিক রিভার্সিং হয় একইভাবে যদি আসলে আর্মেচার কারেন্টের দিকটি বিপরীত হয় তবে এই ফিল্ডও পরিবর্তিত হবে সুতরাং এখানেও যদি প্রকৃতপক্ষে বিপরীত দিকে থাকে তবে এই ফিল্ডেও মেশিনটি বিপরীত দিকে ঘুরবে কিন্তু যদি প্রকৃতপক্ষে উভয়ই তৈরি হয় তবে এটি একই দিকে ঘুরবে যদি আসলে এই সরবরাহ লাইনের পোলারিটিও বিনিময় করে মেশিন একই দিকে ঘুরবে পরবর্তী এটি একটি উদাহরণ সুতরাং এখানে একটি রেজিস্ট্যান্স একটি সিরিজ মোটর f1 টার্মিনালের মধ্যে 1 Ω সহ একটি ফ্যান চালায় যার জন্য টর্ক আসলে গতির বর্গ ফিল্ডের প্রপ্রোশনাল হবে তার মানে n বর্গফিল্ডে T প্রপ্রোশনাল একটি T230 ভোল্ট হয় এটি 300 rpm এ চলে এবং 15 অ্যাম্পিয়ার লাগে ফ্যানের গতি 375 rpm এ উন্নীত করতে হবে সুতরাং 32 ভোল্টে এটি 300 rpm এ চলে এবং 15 অ্যাম্পিয়ার লাগে ভোল্টেজ বাড়িয়ে ফ্যানের গতি 375 rpm এ উন্নীত করতে হবে ভোল্টেজ এবং প্রয়োজনীয় কারেন্ট খুঁজে বের করুন সুতরাং আমরা জানি যে টর্ক ∅ ∅ এর প্রপ্রোশনাল হয় এখন সিরিজে মোটরে ∅ প্রপ্রোশনাল করতে আর্মেচার কারেন্ট বর্গ ফিল্ডের প্রপ্রোশনাল হবে এখন এটাও দেওয়া হয়েছে যে টর্ক 1 বর্গফিল্ডের প্রপ্রোশনাল হয় এখন যদি প্রাথমিক গতি 1 হয় এবং ∅1 হয় প্রাথমিক কারেন্টে হয় যেখানে n2 এবং ∅2 গতিতে এবং কারেন্ট মোটরটির অপারেশনের নতুন শর্তে আমরা লিখতে পারি কারণ এটি n বর্গফিল্ডের প্রপ্রোশনাল হয় সুতরাং প্রথম ফিল্ডে যদি এটি T1 থাকে দ্বিতীয় ফিল্ডে টর্ক হল T2 তাহলে এটি T1 T2 ∅1 ∅2² হবে কারণ ∅ টর্কটি বর্গফিল্ডের প্রপ্রোশনাল হয় এবং এটি দেওয়া হয় যে n বর্গফিল্ডের প্রপ্রোশনাল তার মানে T1 T2 ∅1 ∅2 ² n1 n2 ² হবে এটি 3 নং সমীকরণ হয় এখন এটি দেওয়া হয়েছে n1 300 rpm n2 375 rpm এবং ∅ 1 15 অ্যাম্পিয়ার এই 2 টি সমীকরণ থেকে প্রকৃতপক্ষে ∅2 হবে 1875 অ্যাম্পিয়ার তাই ব্যাক Emf Eb এর মান হবে 230 15 সুতরাং 215 ভোল্ট হবে এবং এটি 300 অ্যাম্পিয়ার এবং Rse ra আমরা ধরে নিই মোট 1 Ω হয় এবং পরবর্তীটি দ্বিতীয় ফিল্ডে ∅2 হল 1875 অ্যাম্পিয়ার এবং Rse ra হল 1 Ω এটি হল Rse এবং এটি n2 হল 375 rpm অতএব Eb 2 V 18 7075 এখানে ra Rse হবে সুতরাং এটি আসলে V 1875 পাবে কিন্তু V আমাদের নির্ধারণ করতে হবে এবং আমরা জানি যে ব্যাক Emf ফ্লাক্স গতির প্রপ্রোশনাল হয় তাই Eb 1 Eb 2 প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত আসলে লিখতে পারে ∅1 1 ∅2 কারণ এটি ∅1 ∅2 N2 হয় কারণ এখানে ফ্লাক্স সিরিজ মোটর এর আর্মেচার কারেন্ট এর প্রপ্রোশনাল হবে সেখানে ∅1 ∅2 মূলত ∅1 I 2 হবে সুতরাং এখানে এটি ∅1 1 ∅2 N2 হবে সুতরাং এই সমস্ত মান প্রতিস্থাপন করুন সুতরাং এখানে Eb 1 Eb 2 Eb 1 হল 215 ভোল্ট এবং Eb 2 এটি V 1875 হবে সুতরাং এখানে V 35065 ভোল্ট পাবে এখন এখানে এটি পরবর্তী আরেকটি উদাহরণ দেওয়া হল সুতরাং এটি একটি খুবই সহজ সমস্যা এটি আপনাদের সমাধান করতে হবে এখন এরপর এটি একটি নগণ্য ফিল্ড রেজিস্ট্যান্স সহ একটি সিরিজ মোটর যখন এখানে নির্দিষ্ট লোডে চালানোর জন্য 500 ভোল্টে 40 অ্যাম্পিয়ার লাগে যদি লোড টর্কটি গতির 3 গুন হিসাবে পরিবর্তিত হয় তবে টর্কটি প্রপ্রোশনাল হয় অর্থাৎ n3 গতি কমানোর জন্য প্রয়োজনীয় রেজিস্ট্যান্স খুঁজে বের করুন এটি 80 এর হবে সুতরাং যদি প্রাথমিকভাবে এটি n হয় তবে এটি হবে এটি 08 n হবে সুতরাং সিরিজ মোটর টর্কের জন্য এটি আর্মেচার কারেন্ট স্কোয়ার এর প্রপ্রোশনাল হবে এবং এটি n 3 এর প্রপ্রোশনাল T দেওয়া হয় এর মানে আমরা লিখতে পারি T1 T2 ∅1 ∅2² 1 n2³ অর্থাৎ এটি প্রথম ফিল্ড এবং দ্বিতীয় ফিল্ডের জন্য ঘটে এখন ∅1 এখানে 40 অ্যাম্পিয়ার V 500 ভোল্ট এবং 1 n2 দেওয়া হয়েছে 80 সুতরাং এটি দ্বিতীয় ফিল্ডে হবে সুতরাং 1 n2 এখানে 1 08 হবে যদি প্রথম কেস এর ক্ষেত্রে এটি n হয় তবে দ্বিতীয় ফিল্ডে এটি 08 n হবে তাই n 08 n 1 08 যা এখানে লেখা হয়েছে সুতরাং 40 বর্গ ফিল্ড ∅2² 1 083 যা থেকে আমরা পাব ∅ 2 2862 অ্যাম্পিয়ার এখন আমরা জানি Eb 1 হল 500 ভোল্ট প্রথম ফিল্ডে এখানে রেজিস্ট্যান্স R যুক্ত করা হয়েছে সুতরাং 500 ∅2 r আগের মতো 5 1 1 ∅2 n2 ∅1 ∅2 n2 40 1 করেছি আমি বলতে চাচ্ছি ∅1 হল 40 এবং ∅2 হল 2865 মান এর 40 by 2862 1 n2 আসলে 1 08 হবে সুতরাং যেটি থেকে প্রকৃতপক্ষে সমাধান করলে R 747 Ω হবে সুতরাং এখানে A 250 ভোল্টের শান্ট মোটরের হবে এবং ra 05 Ω এবং Rf এখানে ফিল্ড রেজিস্ট্যান্স 250 Ω হবে একটি লোড চালানোর সময় এটি 30 অ্যাম্পিয়ার এবং 500 rpm এ চলে এটি মোটরের গতি 750 rpm এ বাড়ানো হয় তাহলে 500 থেকে 750 আসলে গতি বাড়াতে হবে এখানে শান্ট ফিল্ড সার্কিট দেওয়া হল এটি প্রাথমিকভাবে সার্কিটে এই রেজিস্ট্যান্স ছিল সুতরাং ra হল 05 Rf এটি 250 মানের হবে ∅1 30 অ্যাম্পিয়ার এর এখানে 1500 rpm হয় সুতরাং সবকিছু দেওয়া হয়েছে সুতরাং প্রদত্ত লোডের টর্ক এর মান ধ্রুবক থাকে সুতরাং টর্ক হল একটি ধ্রুবক এবং ব্যাক Emf প্রথম ফিল্ডে Eb1 হবে V ∅1ra সুতরাং V 250 ∅ 130 এবং ra 05 হবে সুতরাং প্রথম ফিল্ডে এটি 230 ∅ ভোল্ট হয় এখন দ্বিতীয় ফিল্ডে আমাদের গতি বাড়াতে হবে 750 rpm এর সুতরাং এখানে একটি রোধ R সন্নিবেশ করা হয়েছিল অর্থাৎ আমাদের খুঁজে বের করতে হবে R এর মান কত যখন 750 rpm চলে এটি আর্মেচারের ∅2 এবং এটি ∅2 তার মানে Eb2 V ∅2 ra হয় সুতরাং ra হল 05 Ω এর অতএব Eb2 250 05 ∅2 এটি দ্বিতীয় ফিল্ডের সার্কিট ডায়াগ্রাম হয় এখন আমরা জানি যে ব্যাক Emf ∅ n এর প্রপ্রোশনাল হয় এরবা আগের মতই আমরা Eb1 Eb2 ∅1 1 ∅2 n2 পাবো সুতরাং প্রকৃতপক্ষে এটি 500 rpm এর প্রথম ফিল্ড এবং n2 হল 750 সুতরাং 500 750 ∅1 ∅2 ∅1 3 ∅ 2 এটি হল সমীকরণ 3 এখন টর্ক এর মান ∅ ∅ এর সমানুপাতিক হবে সুতরাং T1 T2 তার মানে ∅1 I 1 ∅ 1 ∅2 ∅2 হয় কারণ এই টর্কটি স্থির থাকে তাই প্রথম ফিল্ডে যদি এটি ∅1 ∅1 হয় সেকেন্ডের ফিল্ডে এটি ∅2 ∅2 হবে এর থেকে আমরা পাই ∅1 ∅ 2 ∅2 I 1 ∅2 30 কারণ ∅ 1 30 অ্যাম্পিয়ার ছিল অতএব সমীকরণ 1 2 3 4 থেকে আমরা এটি পাবো অতএব 1 2 3 4 সমীকরণ থেকে আমরা এই সমাধানটি পাবো এটি হল সমীকরণ 2 এটি সমীকরণ 3 এবং এটি 4 সমীকরণ আসলে এইভাবে কিছু সংশোধন করা হবে সুতরাং প্রকৃতপক্ষে সমীকরণ থেকে 1 2 এবং 3 4 এই সমস্ত জিনিসগুলি এখানে রিপ্লেস করতে হবে সুতরাং আমরা 235 250 05 পাবো অর্থাৎ ∅ 2 2 ∅2 30 হবে সুতরাং যদি এই দ্বিঘাত সমীকরণ সমাধান করা হয় তাহলে 1 টি সমাধান সম্ভব নাও হতে পারে এবং উত্তর হবে ∅2 46 অ্যাম্পিয়ার তাই একটু অনুশীলন করা দরকার সুতরাং এখন চিত্র a থেকে আমরা পাই ∅ 1 250 51 অ্যাম্পিয়ার কারণ যদি বাস্তবে দেখুন এই চিত্রটি এটি 250 ভোল্ট হয় সুতরাং প্রথম ফিল্ডে কারেন্ট ছিল I1 অ্যাম্পিয়ার অর্থাৎ এটি 250 250 হবে এবং দ্বিতীয় ফিল্ডে ফিল্ড কারেন্ট ∅1হবে 250 251 অ্যাম্পিয়ার কিন্তু দ্বিতীয় ফিল্ডে ∅2 হবে 250 R f Rf সুতরাং 250 R 250 অ্যাম্পিয়ার হবে এখন সমীকরণ 4 থেকে ∅1 ∅ 1 ∅2 ∅ 2 হবে সুতরাং আমরা জানি যে ফ্লাক্স ফিল্ড প্রপ্রোশনাল সুতরাং আমরা ∅1 ∅ 2 ∅2 ∅ 1 হবে সুতরাং ∅2 46 এর মান ∅1 30 হবে সুতরাং ∅1 ∅2 30 2 46 হবে কিন্তু ∅ 2 250 বাই R 250 হবে সুতরাং এই 46 কে 30 দিয়ে ভাগ করা হয়েছে সুতরাং এটি 30 46 হবে সুতরাং R এর জন্য এটি R 134 Ω হবে অতএব পরবর্তী উদাহরণস্বরূপ একটি সিক্স পোল ল্যাপ কানেক্টেড 230 ভোল্টের সান্ট মোটর এর 410 আর্মেচার কন্ডাক্টর আছে এটা ফুল লোডে 41 অ্যাম্পিয়ার হয় এখন ফ্লাক্স পার পোল দেওয়া যে 005 ওয়েবার এবং এখানে 01 Ω এর ফিল্ড রেজিস্ট্যান্স এবং Rf 32 Ω এবং কন্টাক্ট ড্রপ প্রতি ব্রাশে 1 ভোল্ট দেওয়া হয় সুতরাং এখানে 2টি ব্রাশ থাকবে তাই সাধারণত এটি মোট 2 ভোল্ট এর হবে এটি প্রতি ব্রাশে ফুল লোডে মোটরের গতি নির্ধারণ করে সুতরাং এটিকে ল্যাপ কানেক্টেড পোল 6 দেওয়া হয়েছে তাই ল্যাপ কানেকশনের জন্য প্যারালাল পথ হবে A P 6 সুতরাং Z 410 দেওয়া হয়েছে এই কারেন্ট I L কে 41 অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে ফ্লাক্স 005 দেওয়া হয়েছে এবং r1 আর্মেচার রেজিস্ট্যান্স এর মান 01 Ω দেওয়া হয়েছে এখানে টার্মিনাল ভোল্টেজ V দেওয়া হয়েছে 230 ভোল্ট এবং Rf হল 230 Ω হয় অতএব এখানে 2টি ব্রাশ আছে সুতরাং ডেল্টা E হবে 1 2 তাই 2 ভোল্ট সুতরাং এখানে ফিল্ড কারেন্ট খুঁজে বের করতে হবে ∅ কার্সারটি দেখুন V Rf যা 230 x 230 1 অ্যাম্পিয়ার এখন আর্মেচার কারেন্ট ∅ এর এখানে kcl প্রয়োগ করুন সুতরাং ∅ এর এখানে IL ∅ হয় সুতরাং 41 1 অর্থাৎ 40 অ্যাম্পিয়ার হবে এখন এই ফিল্ডে প্রতি ব্রাশে 1 ভোল্টে কন্টাক্ট ড্রপ দেওয়া হয় সুতরাং Eb আসলে V ∅ ra হয় তবে এটিও মনে রাখবেন এই ড্রপটি বিয়োগ করতে হবে এখানে ডেল্টা E আসলে এমন হতে পারে যে কোনও ছোট ত্রুটি থাকা উচিত নয় তাই কিন্তু ডেল্টা E হবে 2 ভোল্ট কারণ প্রতি ব্রাশ 1 ভোল্ট তাই এটি 1 2 লেখা হয় কার্সারটি দেখুন 1 2 ভোল্ট তাই তার মানে 230 40 01 2 হয়েছে সুতরাং এখন আমরা এটিও জানি যে Eb 224 ভোল্ট এবং আমরা এটিও জানি যে Eb ∅ Z n 60 P A হয় সুতরাং এটি হবে ∅ 005 ওয়েবার এবং Z হল 410 মান এর এবং n 60 এর এখানে P হল ল্যাপ কানেকশন সুতরাং A P হবে সুতরাং এখানে 224 হবে অতএব n 6556 rpm হয় সুতরাং এই সমস্যাগুলো খুবই সাধারণ সমস্যা শুধুমাত্র আসলে এই কোর্সের সাথে একটু একটু করে মাথায় রাখতে হবে আমি বলতে চাচ্ছি যে সামান্যই যাই হোক না কেন আমরা আলোচনা করেছি এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ হবে সুতরাং বিশেষ করে প্রথম বছরে স্তরে একটি একক ফেজ ট্রান্সফরমার কভার করা হয়েছে এবং ইন্ডাকশন মেশিন এবং DC মোটর মাত্র আমরা বিবেচনা করেছি এগুলি শুধুমাত্র মৌলিক বিষয় আমরা এখানে বিস্তারিত কিছুই আলোচনা করিনি